আমরা এই অবধি ইমোশন বা আবেগের ব্যাখ্যার জন্য নানান বায়োলজিকাল থিয়োরি নিয়ে আলোচনা করেছি এবার আমরা কিছু কগ্নিটিভ থিয়োরি নিয়ে কথা বলবো স্ক্যাক্টারের থিয়োরি নিয়ে আলোচনা করে অ্যাপ্রেইজাল হলো সেই মেকানিজম যেখানে আপনি আপনার অভিজ্ঞতা নিয়ে আরও বেশি ভালো করে ভাবতে পারবেন এই থিয়োরি অনুযায়ী আবেগের উপলব্ধির জন্য মানসিক উদ্দীপনা প্রয়োজন এবং তার সাথে সাথে সেই উদ্দীপনারও একটা নামকরণ প্রয়োজন কাজেই আপনি এক ধরণের শারীরিক উদ্দীপনা দেখবেন এর সাহায্যেই আপনি আবেগের প্রাথমিক উপলব্ধি করবেন কিন্তু এরপরে আপনি একে নাম দিতে যান অর্থাৎ আপনার শারীরিক উদ্দীপনা হলে আপনি তাতে মানে খুঁজে আবেগজনিত উদ্দীপনা জোগাতে পারেন এতে আপনি নামকরণ করেন কাজেই স্ক্যাকটার সিঙ্গারের মতে আবেগ উত্তেজক পরিস্থিতি পরিবেশে সংঘটিত হয় আপনি মনে রাখবেন এটি প্রথম জিনিস ছিল এবং এটি জেমস ল্যাং তত্ত্ব থেকে ক্যানন বার্ড তত্ত্ব পর্যন্ত সর্বত্র পরিবেশের মধ্যে আপনার অনুভূতি জাগ্রত করার ধারণা রয়েছে তারপরে এটি সাধারণভাবে শারীরিক উত্তেজনার দিকে পরিচালিত হয় এবং এর উপলব্ধি ঘটে এটা আবার জৈবিক তত্ত্বের সাথে মেলে না এর সাথে যোগ হয়েছে সাধারণ শারীরিক উত্তেজনা হলে তারপর সেটার উপলব্ধি হয় আপনি সেটার অর্থ বোঝার চেষ্টা করেন এবং এরকম ঘটার একটা কারণ বোঝার চেষ্টা করেন কেন আমি এরকম বোধ করছি এই কারণগুলিই নির্ধারণ করে আমাদের আবেগ তাহলে কী হলো কোন পরিস্থিতি উপলব্ধি করলাম এরপর শারীরিক প্রতিক্রিয়া হলো আমরা সেটা বুঝবার চেষ্টা করলাম মানে বোঝার চেষ্টা করলাম ব্যাখ্যা করার চেষ্টা করলাম এই শারীরিক পরিবর্তনের কারণ খুঁজলাম এতে শারীরিক উত্তেজনা হলো এই উত্তেজনার যে কারণ আমরা পেলাম এর থেকেই আবেগ অনুভূত হয় একেই বলা হয় কগ্নিটিভ অ্যাপ্রেইজাল থিয়োরি উদাহরণস্বরূপ একজন অ্যাটেনডেন্ট রোগীর সাথে ডেন্টিস্ট ক্লিনিকে আসে ঠিক আছে তার স্বাভাবিক শ্বাসকষ্ট এবং হৃদস্পন্দন রয়েছে এখন তিনি বুদ্ধি দিয়েই রোগীর ভয় বুঝতে পারেন কিন্তু ভয় বা যন্ত্রণা অনুভব করতে পারেন না এটি নিম্ন স্তরের উত্তেজনার কারণে হলো এখন উত্তেজনা যা আবেগের স্তরবিহীন তারা আবেগের উপলব্ধিকে বাধাগ্রস্ত করে এর মানে হল যে আপনি যদি উত্তেজনা শনাক্ত করতে সক্ষম না হন তাহলে আপনি আবেগ উপলব্ধি করতে পারবেন না উদাহরণস্বরূপ খেলার সময় উচ্চ মাত্রার শারীরবৃত্তীয় উত্তেজনা সহ একজন খেলোয়াড় খুব কম বা কোন আবেগ উপলব্ধি করে না এর কারণ হল উদ্দীপনা মূলত আবেগহীন কারণজনিত আপনি তাহলে দুটি উদাহরণ দেখলেন একটি ডেন্টিস্ট ক্লিনিকের উদাহরণ দ্বিতীয় পরিস্থিতি যেখানে আপনি একজন খেলোয়াড়কে মাঠে দেখছেন এই দুই ক্ষেত্রে স্ক্যাকটারের থিয়োরি বলে যে এই যে সমস্ত শারীরিক উত্তেজনা বা উদ্দীপনা হয় আলাদা করে নামকরণ না করে এর কগ্নিটিভ নামকরণ প্রয়োজন এর ফলে ব্যক্তিটি আরও বেশি করে আবেগ অনুভব করেন কাজেই আপনার যদি শারীরিক উত্তেজনা বা উদ্দীপনা হয় তাহলে আপনি তার কারণ জানার চেষ্টা করবেন এবং সেই কারণ জেনে গেলেন মানে আপনি সফলভাবে এর কগ্নিটিভ নামকরণ করতে পারলেন অন্যান্য থিয়োরির সাথে তুলনা করলে দেখবেন যে এই থিয়রিটি আবেগগত প্রক্রিয়ায় জ্ঞানীয় বা কগ্নিটিভ বিষয়গুলির গুরুত্বকে ব্যাপকভাবে সমর্থন করে এবং তাই এই থিয়োরিটি মূলত বিভিন্ন আবেগকে একই উত্তেজনার বৈচিত্র্যপূর্ণ জ্ঞান হিসাবে বিবেচনা করে তাই হার্টবিটের পরিবর্তন হয় পালস রেটের পরিবর্তন হয় গ্যালভানিক ত্বকের প্রতিক্রিয়ার পরিবর্তন হয় এই থিয়োরি অনুসারে পরিবর্তনের প্যাটার্নটি গুরুত্বপূর্ণ নয় প্যাটার্নটি কেন পরিবর্তিত হয়েছে নিজে যদি আপনি এর একটি অর্থ অনুসন্ধান করতে পারেন আপনি নিজেই এর একটি কারণ নির্ধারণ করেন তাহলে এটি হয়ে যায় আপনার আবেগের উৎস কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এই থিয়োরিটি অন্যান্য তত্ত্বের বিপরীতে কারণ এই থিয়োরিটি মূলত বিবেচনা করে যে বিভিন্ন আবেগ মূলত একই উত্তেজনা স্তরে ঘটে যাওয়া বিভিন্ন চেতনা অন্যান্য তত্ত্ব বিভিন্ন আবেগের জন্য বিভিন্ন শারীরবৃত্তীয় সহগামী বিবেচনা করেছে সুতরাং অন্যান্য জৈবিক তত্ত্ব এবং এই স্ক্যাক্টার সিঙ্গার তত্ত্বের মধ্যে একটি প্রধান পার্থক্য এটাই লাজারাস বলেছিলেন যে আবেগগত প্রতিক্রিয়াগুলি মূলত অভ্যন্তরীণ এবং পরিস্থিতিগত মূল্যায়ন প্রক্রিয়ার ফলাফল এবং ল্যাজারাসের মতে তিনটি সম্ভাব্য ফলাফল রয়েছে ব্যক্তির জৈবিক তাগিদ সাড়া দেওয়ার জন্য কাজ করার জন্য বিষয়গতভাবে আবেগকে প্রভাবিত করা এবং শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া আর সেই জন্যই এই আবেগগুলি কাজে আসে আমাদের সহ্য করে নেওয়ার ক্ষমতাতে সাইকোলজির বিভিন্ন লেখাপত্তরে আপনি দেখবেন এই আবেগের সাহায্যে সয়ে নেওয়া এই দুটি পদ্ধতি যা লাজারাস প্রস্তাবনা করেছিলেন আমরা আবেগের বায়োলজিকাল ও কগ্নিটিভ থিয়োরি দেখলাম আসুন এখন কথা বলি কত ধরনের আবেগ আছে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে কতগুলি আবেগ আছে আমি নিশ্চিত যে আপনি আবেগের একটি সম্পূর্ণ তালিকা বলতে পারবেন মনোবিজ্ঞানীরা জানার চেষ্টা করেছেন যে সেখানে কতগুলি মৌলিক আবেগ রয়েছে মৌলিক আবেগের অর্থ এই যে আবেগের এই সেটের একটি খুব স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে তাদের বৈশিষ্ট্যগুলি অন্যান্য আবেগের সাথে ওভারল্যাপ হবে না তাই যদি সুখের বৈশিষ্ট্যগুলির সাথে ওভারল্যাপ না হয় দুঃখের বৈশিষ্ট্যগুলি তখন সুখ এবং দুঃখ দুটি স্বতন্ত্র মৌলিক আবেগ হওয়ার যোগ্যতা অর্জন করে ফিজিওলজিতে এখন কতগুলি মৌলিক আবেগ স্বীকৃত তা জানার জন্য আসুন প্রথমে প্লুটচিকের দেওয়া প্রস্তাবটি দেখি রবার্ট প্লুটচিকের তত্ত্ব অনুযায়ী আবেগকে আটটি মৌলিক আবেগে ভাগ করা যায় উনি খুব সুন্দর করে এই বিষয়ে বলেছেন কেমন করে এই আবেগের নিজেদের মধ্যে নানা সমন্বয় করে আরও নানা আবেগের সৃষ্টি হয় ও এদের নিজেদের মধ্যে সম্পর্ক সম্বন্ধে খুব স্পষ্ট করে বলেছেন আনন্দ বিশ্বাস ভয় বিস্ময় দুঃখ বিতৃষ্ণা রাগ এবং প্রত্যাশা এই আটটি মৌলিক আবেগের কথা প্লুটচিক বলেছিলেন প্লুটচিক আটটি মৌলিক আবেগের প্রস্তাব দিয়েছেন তিনি বলেছিলেন যে এই আবেগগুলি মাল্টি ডাইমেনশনাল উনি এটি বলেছিলেন তীব্রতা মিল এবং মেরুতার ওপর ভিত্তি করে তীব্রতা অর্থাৎ কতটা তীব্র বা কম তীব্র মিল অর্থাৎ কতটা সহজলভ্য এবং মেরুতা অর্থাৎ এইদিক না সম্পূর্ণ ওইদিক প্লুটচিকের মত অনুযায়ী এই তিনটি ডাইমেনশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আমরা এই আটটি মৌলিক আবেগের নানান সমন্বয় দেখতে যাই এবং এরই সাহায্যে আমরা এই সমন্বয়ের ফলাফল দেখতে পাবো প্লুটচিক প্রাথমিক আবেগকে একটি বৃত্তে সাজিয়েছেন এবং তারপর তীব্রতার উপর ভিত্তি করে তৃতীয় মাত্রায় গতি অর্জন করেছেন এই আবেগের জন্য মিশ্র সমর্থন রয়েছে যা প্লুটচিক প্রস্তাব করেছিলেন কিন্তু আমাদের জন্য এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা একটি উদাহরণ দেখব যার সাহায্যে আমরা বুঝতে পারবো প্লুটচিক কী প্রস্তাব দেওয়ার চেষ্টা করছেন এটি তা প্রমাণ করবে এই বৃত্তে আমরা এই মৌলিক আবেগগুলি দেখতে পাচ্ছি প্লুটচিকের তত্ত্ব অনুযায়ী এদের তীব্রতার তারতম্যের জন্য নতুন আবেগ বা অভিজ্ঞতার সৃষ্টি হতে পারে যেমন ধরুন ভীতি বেড়ে গেলে আতঙ্ক সৃষ্টি হয় আর তীব্রতা কমে গেলে সন্দেহে রূপান্তরিত হয় তেমনই আশ্চর্যের তীব্রতা বৃদ্ধি পেলে তা বিস্ময়ে পরিবর্তিত হয় আর কমে গেলে ক্ষোভে পরিণত হতে পারে আবার যদি আবেগের মিল দেখেন দুঃখ থেকে শোক ও ক্ষোভ ঘৃণা একঘেয়েমি রাগ থেকে ক্রোধ ও বিরক্তি সতর্কতা থেকে আগ্রহ ও প্রত্যাশা আনন্দ থেকে সন্তুষ্টি ও বিশ্বাস থেকে সম্মান ও স্বীকৃতি ইত্যাদি প্লুটচিকের তত্ত্ব অনুযায়ী এই সব আবেগের নানান সমন্বয় থেকে সৃষ্টি হয় অন্য ধরণের আবেগ এদের বলা হয় ডায়াড যেমন আনন্দের সাথে প্রত্যাশা জুড়ে গেলে হয় আশাবাদ ভরসার সাথে ভয় মিলে গেলে নতিস্বীকার হয় ইত্যাদি আমরা এগুলি নিয়ে পরে আলোচনা করবো প্লুটচিকের মত অনুযায়ী আনন্দ ও ভরসা মিলে গেলে ভালোবাসা সৃষ্টি হয় ভরসা ও ভয় মিলে গেলে নতিস্বীকার ভয় ও বিস্ময় মিলে শঙ্কা হয় এগুলি হলো তিনটি প্রাইমারি ডায়াড এগুলি কদাচিত অনুভূত হয় আমরা ভাবতে পারি ভিন্নধর্মী আবেগের মিলের ফলে সৃষ্ট ডায়াড কিন্তু এতে দ্বন্দ্ব তৈরি হবে আসুন আমরা আরও কিছু প্রাইমারি ডায়াড নিয়ে দেখি বিস্ময় এবং দুঃখ একত্রিত হয়ে হয় হতাশা দুঃখ এবং বিতৃষ্ণা একত্রিত করে অনুশোচনা হয় ঘৃণা এবং রাগকে একত্রিত করে অবজ্ঞা হয় রাগ এবং প্রত্যাশা একত্রিত করে আগ্রাসন হয় এবং প্রত্যাশা এবং আনন্দকে একত্রিত করে আশাবাদ সৃষ্টি করে আসুন এখন অন্যান্য সেকেন্ডারি ডায়াডগুলি দেখি দুঃখ ও রাগ মিলে হিংসা বিতৃষ্ণা এবং প্রত্যাশা একত্রিত করে নিন্দা রাগ এবং আনন্দ মিলে গর্ব এবং প্রত্যাশা এবং বিশ্বাসকে একত্রিত করে ভাগ্যবাদ উৎপন্ন করে আসুন এখন আমরা অন্যান্য টারশিয়ারি ডায়াড দেখি বিস্ময় ও ক্রোধের ফলে হয় আক্রোশ দুঃখ এবং প্রত্যাশা একত্রিত হয়ে হতাশা হয় ঘৃণা এবং আনন্দকে একত্রিত করে রোগ সৃষ্টি করে রাগ এবং বিশ্বাস একত্রিত হয়ে আধিপত্য এবং প্রত্যাশা এবং ভয়কে একত্রিত করে উদ্বেগ উৎপন্ন করে বিপরীত আবেগের একত্রিত হওয়ার আরেকটি উদাহরণ হল বিস্ময় এবং প্রত্যাশা যেমন আপনি জানেন যে এটি দ্বন্দ্ব তৈরি করে প্লুটচিক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কীভাবে কোনও আবেগপূর্ণ অবস্থার সময় ইভেন্টগুলির পুরো চেইনটি সম্পন্ন হয় আমাদের একটি ইভেন্ট রয়েছে যা আমাদের উদ্দীপনা প্রদান করে এরপর আমরা এর জ্ঞানীয়ভাবে মূল্যায়ন করি এতে কিছু বিষয়গত প্রতিক্রিয়া বাড়ে এতে আচরণগত প্রতিক্রিয়াগুলির কিছু রূপে প্রকাশিত হয় এবং অবশেষে ফাংশনটি সম্পন্ন হয় আপনি স্ক্রিনে নির্দিষ্ট উদ্দীপনা দেখতে পারেন এবং এই সম্পূর্ণ চেইনটি দেখতে পারেন এখন এখানে আমরা স্টিমিউলাস জ্ঞানীয় মূল্যায়ন বা কগ্নিটিভ অ্যাপ্রেইজাল বিষয়গত প্রতিক্রিয়া আচরণগত প্রতিক্রিয়া এবং ফাংশন দেখতে যাচ্ছি এখন মূল্যবান বস্তু লাভ হল আমাদের স্টিমিউলাস বা উদ্দীপক ঘটনা আপনাকে এটি অধিকার করতে হবে এটি জ্ঞানীয় মূল্যায়ন আপনার বিষয়গত প্রতিক্রিয়া আছে আপনার আনন্দ আছে আপনি এটি ধরে রাখেন বা পুনরাবৃত্তি করেন এটি আপনার আচরণগত প্রতিক্রিয়া এবং অবশেষে আপনি একটি ফাংশন সম্পাদন করেন যা আপনি সম্পদ অর্জন করেন ধরুন আপনি একটি দলের মেম্বার আপনি নিজেকে বন্ধু হিসেবে ভাবলেন এটি হলো কগ্নিটিভ অ্যাপ্রেইজাল অর্থাৎ আপনার দলের বাকি সদস্যদের প্রতি আপনার ভরসা ও বিশ্বাস আছে এটি আপনার বিষয়গত প্রতিক্রিয়া বা সাব্জেক্টিভ রিঅ্যাকশন আপনি সেই অনুযায়ী নিজের আচরণ ঠিক করে নিলেন এটি আপনার আচরণগত প্রতিক্রিয়া এবং যে কাজটি হচ্ছে তা হলো এই যে আপনি ও অন্যান্য সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস রয়েছে তারা আপনাকে সমর্থন করেন এবার আপনার কাছে কোন হুমকি এলো এটি হলো স্টিমিউলাস আপনি বুদ্ধি দিয়ে বুঝে যান যে আপনি একটি প্রতিকূল পরিস্থিতিতে আছেন সাব্জেক্টিভ রিঅ্যাকশন হলো ভয়ের পালিয়ে যাওয়া হলো আপনার আচরণগত প্রতিক্রিয়া এবং আপনি যে কাজটি করছেন তা হলো অন্য সুবিধের পরিস্থিতি খোঁজা আপনি নিরাপত্তা খোঁজেন এবার ধরুন কোন আকস্মিক ঘটনা ঘটলো আপনি ভাবুন এটা কী এটাই হলো কগ্নিটিভ অ্যাপ্রেইজাল সাব্জেক্টিভ রিঅ্যাকশন হলো আপনার বিস্ময় এবং বিহেভিওরাল রিঅ্যাকশন হলো আপনি থেমে গেলেন এবার আপনি সময় নিয়ে নিজেকে সামলে নিলেন এটাই কাজ যা আপনি সম্পন্ন করলেন আপনি কিছু হারালেন কিছু ফেলে এলেন এটা আপনার কগ্নিটিভ অ্যাপ্রেইজাল আপনার দুঃখ হলো এটি সাব্জেক্টিভ রিঅ্যাকশন আপনি এর ফলে কাঁদলেন এটা আচরণগত প্রতিক্রিয়া এবং আপনি হারিয়ে যাওয়া বস্তুর প্রতি টান অনুভব করলেন এটিই কাজ ধরুন আপনি কিছু অখাদ্য পেলেন আপনার কগ্নিটিভ অ্যাপ্রেইজাল হলো আপনি ভাবলেন এটি বিষ না তো আপনি বিরক্ত হলেন এটি বিষয়গত প্রতিক্রিয়া আপনি বমি করে ফেললেন এটি আচরণগত প্রতিক্রিয়া এতে বিষ বেরিয়ে যায় এটাই কাজ ধরুন আপনি কোন বাধার সম্মুখীন হলেন আপনি কগ্নিটিভ অ্যাপ্রেইজালের মাধ্যমে বুঝলেন যে ইনি আপনার শত্রু এর সাব্জেক্টিভ রিঅ্যাকশন হলো আপনার রাগ হলো বিহেভিয়রাল রিঅ্যাকশন হলো আপনি আঘাত করলেন এইভাবেই আপনি বাধাকে সরিয়ে দিলেন এটাই কাজ আপনি এই রঙিন বস্তুটি দেখুন এখানে নানান অনুভূতি রয়েছে আনন্দ ভরসা ভয় বিস্ময় দুঃখ বিরক্তি রাগ এগুলি আবেগ আপনি কোন নতুন জায়গায় গেলে আগে ভালো করে পরীক্ষা করে দেখবেন সেখানটা এটা আপনার কগ্নিটিভ অ্যাপ্রেইজাল এবার আপনার সাব্জেক্টিভ রিঅ্যাকশন হবে আপনি কিছু শঙ্কা করবেন এরপর আপনার আচরণগত প্রতিক্রিয়া হবে আপনি মিলিয়ে নেবেন এবং শেষ পর্যন্ত আপনি নতুন জায়গাটা ভালো করে বুঝে যাবেন এটাই কাজ এখন আমরা প্লুটচিকের থিয়োরি নিয়ে কথা বলছি এখানে আমরা দুটি আবেগের মিশ্রণের কথা বলছি আসুন এই খবরটি দেখি এখানে দেখছেন একটি ছেলে তার বাবার মৃত্যুতে শোক জ্ঞাপন করছে তার বাবাকে গুলি করে মারা হয় ছেলেটির চোখে মুখে অভিব্যক্তি দেখুন কথা শুনুন আপনি প্লুটচিকের তত্ত্ব বুঝে যাবেন দুটি মৌলিক আবেগের মিশ্রণ লক্ষণীয় এই মৌলিক আবেগের বিষয়ে আরেকটি তত্ত্ব দেন ইজারড উনি বলেন যে নটি সহজাত এবং অনন্য আবেগ রয়েছে যা প্রধান মানব প্রেরণামূলক ব্যবস্থা তৈরি করে ফেসিয়াল এবং শারীরিক ক্রিয়াকলাপের কারণে তাদের সকলেই বিচক্ষণ ইজার্ডের মতে আগ্রহ অনুযায়ী ভোগ বিস্ময় কষ্ট বিতৃষ্ণা রাগ লজ্জা ভয় এবং অবজ্ঞা এই নয়টি মৌলিক আবেগ আমি আবার বলছি তিনি বলেছিলেন যে আমাদের আগ্রহ উপভোগ বিস্ময় কষ্ট বিতৃষ্ণা রাগ লজ্জা ভয় এবং অবজ্ঞা এবং এই নয়টি মৌলিক আবেগ ইজার্ডের মতে আবেগ তিন ব্যক্তির পরিবেশের মেলামেশা এবং পাঁচ ধরনের আন্ত ব্যক্তিগত প্রক্রিয়া দ্বারা সক্রিয় হয় ব্যক্তির পরিবেশের মিলমিশ এবং তারপর প্রাপ্ত উপলব্ধি দাবি উপলব্ধি এবং স্বতঃস্ফূর্ত উপলব্ধি এগুলি আছে সুতরাং আপনি খুব সহজেই জানতে পারেন আমরা আমাদের প্রথম মডিউলে আলোচনা করেছি যেখানে আমরা অনুভূতি এবং উপলব্ধি প্রক্রিয়ার কথা বলছিলাম পরিবেশে উপস্থাপিত উদ্দীপকটি উপলব্ধি করেন তার অর্থ বোঝানোর পুরো বিষয়টি বলেছি আপনি কীভাবে গভীর বিশ্লেষণ করবেন সেই ধারণাটি কীভাবে আপনার মধ্যে হঠাৎ করে শারীরিক পরিবর্তন আনতে পারে এবং কীভাবে সেই শারীরিক পরিবর্তন আপনি এটিকে একটি মানে দেওয়ার চেষ্টা করেন যা ব্যক্তি পরিবেশের মেলামেশাকে সহজতর করে এখন ইজার্ড যে পাঁচটি ভিন্ন স্বতন্ত্র পৃথক প্রক্রিয়া সম্পর্কে বলেছেন সেখানে প্রোপ্রিয়সেপশন এন্ডোক্রাইন ও অন্যান্য অটোনমিক কার্যকলাপ ও নিউরোমাস্কিউলার সিস্টেমের স্বতঃস্ফূর্ত কাজের কথা বলেছেন উনি বলেন যে যে স্মৃতি কে আমরা অর্জন করতে পারি বা দাবী করতে পারি বা তা স্বতঃস্ফূর্ত হতে পারে এটি আমাদের মেলামেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি কেমন ভাবে কল্পনা করেন বা মুখের ভঙ্গি বোঝেন বা অন্যান্য ক্রিয়া বুঝতে পারেন এন্ডোক্রাইন ও অন্যান্য অটোনমিক ক্রিয়া কতটা হলো এবং কত স্বতঃস্ফূর্ত ভাবে নিউরোমাস্কিউলার কাজ হলো এগুলিও গুরুত্বপূর্ণ এর থেকে কিছু প্রেরণাদায়ক অবস্থা সৃষ্টি হবে কাজেই ইজারড যা বলেছেন আমাদের আবেগের অবস্থা রয়েছে এবং এদের অনন্যতা আছে এর থেকেই প্রেরণা পাই শারীরিক কাজ ও মুখভঙ্গী এগুলি আলাদা আলাদা কিন্তু এই আবেগ ও প্রেরণার অবস্থাগুলি ওভারল্যাপ করে আমরা কেন ইজারডের কথা দেখলাম উনি বলেছিলেন আমাদের নটি আবেগ প্লুটচিক বলেন আটটি এরপর আসে পল একম্যানের তত্ত্ব উনি পাপুয়া নিউগিনির দানি এবং ফোর উপজাতিদের উপর ক্রস কালচারাল রিসার্চ করেন এবং তারপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে কিছু জানা মৌলিক অভিব্যক্তি রয়েছে যা খুব সহজাত এবং পল একম্যানের মতে আমাদের কেবল ছয়টি মৌলিক আবেগ আছে সুখ দুঃখ রাগ ভয় বিতৃষ্ণা এবং বিস্ময় কেবল মাত্র ছয়টি মৌলিক আবেগ বাকি সবই এই আবেগের সমন্বয় এখন এই যে মৌলিক আবেগ মূলত তাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলাদা আলাদা তাই সুখ দুঃখ বিতৃষ্ণা ভয় রাগ বিস্ময় এই আবেগগুলির কোনটিই তারা মৌলিক বৈশিষ্ট্য নয় এবং অতএব নির্দিষ্ট পূর্ববর্তী ঘটনাগুলি এই আবেগগুলিকে ফিরিয়ে দেবে এবং তদনুসারে শারীরিক পরিবর্তন হতে পারে এই যে আপনি এই আবেগ দেখছেন আপনি একটি প্যাটার্ন নির্দিষ্ট ধরনের দেখবেন কিন্তু তারপর বিষয়গত অভিজ্ঞতার দিক থেকে তারা অনন্য